হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে এই বক্তৃতায় স্বাগত পূর্ববর্তী বক্তৃতায় আমরা বিশেষ করে এক্সেস কন্ট্রোল মেকানিজমের দিকে নজর দিয়েছি আমরা বিবেচনামূলক অ্যাক্সেস কন্ট্রোলের discretionary access control mechanisms দিকে নজর দিয়েছি এবং আমরা ইউনিক্স লিনাক্স সিস্টেমের মেকানিজমগুলিও দেখেছি যেখানে বিচক্ষণ অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম বাস্তবায়িত হয় এখন ডিসক্রিশনারি এক্সেস কন্ট্রোল মেকানিজমের কিছু ত্রুটি রয়েছে এই লেকচারে আমরা ডিসক্রিশনারি এক্সেস কন্ট্রোলের ঘাটতি দেখব এবং তারপর আরও শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম দেখব যা তথ্য প্রবাহের উপর ভিত্তি করে তাই আমরা এই বিবেচনামূলক অ্যাক্সেস নিয়ন্ত্রণের ত্রুটিগুলির উপর নজর দেব তাই মূলত আমরা বলে রাখি যে আমাদের তিনটি বিষয় রয়েছে A B এবং C A হল একটি ফাইলের মালিক এবং তিনি B কে ফাইলটি পড়ার জন্য অ্যাক্সেস দেন আগের লেকচার থেকে আমরা জানি কিভাবে এটি প্রাথমিক হিসাবে কিছু দিয়ে সম্ভব হয়েছে অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স হিসাবে মূলত অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্সে এই অবজেক্টের সাথে সংশ্লিষ্ট সেলটিতে ফাইল এবং বিষয়ের মালিকানা থাকবে এখন যেহেতু সাবজেক্ট সেই ফাইলের মালিক সে অন্য সাবজেক্ট B এ অ্যাক্সেস মঞ্জুর করতে পারে ফাইলটি পড়তে এবং এটি সাবজেক্ট B এবং এই নির্দিষ্ট ফাইলের সাথে সম্পর্কিত ঘরে রিড অ্যাট্রিবিউট প্রবেশ করে করা হয় তাই বিচক্ষণ অ্যাক্সেস কন্ট্রোল যা অনুমতি দেবে তা হল B শুধুমাত্র ফাইলটি পড়তে পারে এটি এই নির্দিষ্ট ফাইলটিতে লিখতে বা চালাতে বা অন্য কোনো ক্রিয়াকলাপ করতে পারে না আরও অনুমান করা যায় যে এই বিষয়বস্তু B একমাত্র অ মালিক যার এই বিশেষটিতে অ্যাক্সেস রয়েছে ফাইল এর অর্থ এই যে সেই নির্দিষ্ট সিস্টেমে অন্য কেউ ফাইলটি পড়তে সক্ষম হবে না তাই বিচক্ষণ অ্যাক্সেস কন্ট্রোল যা পরীক্ষা করে না তা হল এই বিষয় B ফাইলটির একটি অনুলিপি তৈরি করতে পারে এবং একটি সম্পূর্ণ নতুন ফাইল তৈরি করতে পারে এবং এই ফাইলটি তারপর অন্য বিষয়ে পাস করা যেতে পারে এইভাবে আমরা যা দেখি তা হল যে ফাইলটি যেটি সাবজেক্ট A দ্বারা তৈরি করা হয়েছিল এবং শুধুমাত্র সাবজেক্ট B দ্বারা পড়ার জন্য সেই ফাইলের তথ্যগুলি C এর মতো অন্যান্য সাবজেক্টের কাছেও যায় যাদের আসলে সেই ফাইল থেকে তথ্য পাওয়ার কথা ছিল না তাই মূলত বিবেচনামূলক অ্যাক্সেস নীতিগুলির প্রধান ত্রুটি হল যে এটি ইনফরমেশন ফ্লো সাথে সম্পর্কিত নয় এটি এই নির্দিষ্ট ফাইলের বিষয়বস্তু অন্য বিষয়ে অনুলিপি করা থেকে বিষয় B কে আটকাতে পরীক্ষা করতে পারে না এই বিশেষ বক্তৃতায় আমরা অ্যাক্সেসের আরও শক্তিশালী রূপটি দেখি ইনফরমেশন ফ্লো পলিসিউপর ভিত্তি করে নিয়ন্ত্রণ এই নীতিগুলির সাথে এটি বিষয় B কে অন্য কোনো বিষয়ে তথ্য প্রেরণ করা থেকে বাধা দেবে বিবেচনামূলক অ্যাক্সেস নীতিগুলির সাথে আরেকটি সমস্যা হল ট্রোজান হর্সগুলির সমস্যা মূলত যখন একটি বিষয় B আপনি ধরে নিতে পারেন যে বিষয় B একটি সিস্টেমে চলমান একটি প্রক্রিয়া তাই যখন বিষয় B একটি ট্রোজান হর্স দ্বারা প্রভাবিত হয় তখন ট্রোজান সব বিষয় বিশেষাধিকার উত্তরাধিকারসূত্রে পাবে ইনফরমেশন ফ্লো পলিসির সাহায্যে সিস্টেমের প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট নিরাপত্তা শ্রেণীতে বরাদ্দ করা হয় উদাহরণস্বরূপ এখানে আমরা তিনটি নিরাপত্তা শ্রেণী A B এবং C দেখতে পাচ্ছি নিরাপত্তা শ্রেণী A এর অবজেক্টটি মূলত এই নীল বস্তু এর মধ্যে থাকা বস্তুগুলি সবুজ অবজেক্টের সিকিউরিটি ক্লাস B এবং সিকিউরিটি ক্লাস সি এর অবজেক্ট হল এই হলুদ অবজেক্ট এখন সিস্টেম কি প্রদান করবে তা হল কিছু নিয়ম যা এই সিকিউরিটি ক্লাসের মধ্যে তথ্য প্রবাহিত করার অনুমতি দেবে সুতরাং এই ইনফরমেশন ফ্লোটি এই ট্রিপল সিকিউরিটি ক্লাস ফ্লো অপারেটর দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে যা এই তীর চিহ্ন এবং তারপর সম্পর্ক যোগদান করে তাই আমরা আসলে নিয়মগুলি নির্ধারণ করতে পারি কীভাবে তথ্য নিরাপত্তা ক্লাস জুড়ে প্রবাহিত হওয়া উচিত উদাহরণস্বরূপ যদি আমরা এইরকম কিছু লিখি A তে প্রবাহিত হয় এর অর্থ হল B থেকে তথ্য A তে প্রবাহিত হতে পারে যা B থেকে এই নিরাপত্তা শ্রেণী A তে প্রবাহিত তথ্য একইভাবে আমরা এমন কিছু লিখতে পারি যেখানে C থেকে তথ্য B তে প্রবাহিত হয় এবং B থেকে তথ্য A এ প্রবাহিত হয় একই জিনিসের প্রতিনিধিত্ব করার আরেকটি উপায় হল এই তথাকথিত আধিপত্য সম্পর্ক ব্যবহার করে এই নোটেশনে আমরা যা বলি তা হল যে B এর উপর আধিপত্য এবং B C এর উপর আধিপত্য করে এর কারণ হল A B তে উপস্থিত বস্তুর সমস্ত তথ্য পেতে পারে এবং সেইজন্য A আধিপত্য বিস্তার করে B আরও আমরা সিকিউরিটি ক্লাস C তে উপস্থিত সমস্ত তথ্য পেতে পারি এবং সেইজন্য B এর উপর C প্রাধান্য রয়েছে আরও আমরা যোগ সম্পর্ক হিসাবে পরিচিত কিছুকেও সংজ্ঞায়িত করি তাই এই যোগদান সম্পর্কটি সংজ্ঞায়িত করে যে দুটি শ্রেণীর তথ্য একত্রিত করে কীভাবে আইনি তথ্য পাওয়া যায় ধরুন আমরা বলি যে আমরা সিকিউরিটি ক্লাস B এ উপস্থিত একটি নির্দিষ্ট বস্তু নিই এবং নিরাপত্তা ক্লাস A তে উপস্থিত অন্য একটি অবজেক্ট নিই ধরুন আমরা আসলে একটি তৃতীয় বস্তু তৈরি করি যা এই দুটি বস্তুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা হল সবুজ বস্তু এবং নীল বস্তু তাই জয়েন রিলেশন এই তৃতীয় অবজেক্টের জন্য সিকিউরিটি ক্লাস সংজ্ঞায়িত করবে কিছু উদাহরণ সহ এটি বলা যাক তাই ইনফরমেশন ফ্লো এর সবচেয়ে কঠোরতম রূপটি গ্রহণ করবে এবং দেখবো যে কীভাবে আমরা একটি নির্দিষ্ট ক্ষেত্রে সংজ্ঞায়িত করতে পারি যেখানে কোনও তথ্য ক্লাসের মধ্যে প্রবাহিত হতে পারে না তাই আমরা এই উদাহরণে যা দেখতে পাই তা হল আমরা A1 থেকে AN সেট দ্বারা নিরাপত্তা ক্লাস সংজ্ঞায়িত করি যেখানে A1 হল সর্বনিম্ন নিরাপত্তা শ্রেণী এবং AN হল সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণী তারপর আমরা সংজ্ঞায়িত করি যে তথ্য AI থেকে AI তে প্রবাহিত হতে পারে এবং অন্য কোথাও নয় তাই নোট করুন এবং আমরা ইনফরমেশন ফ্লো কে এমনভাবে সংজ্ঞায়িত করছি যাতে তথ্য শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণির বস্তুর মধ্যে প্রবাহিত হতে পারে এবং বিভিন্ন নিরাপত্তা শ্রেণির মধ্যে নয় তাই আমরা যোগ সম্পর্ককে নিম্নরূপ সংজ্ঞায়িত করি যেখানে AI এর সাথে যোগ করলে আপনাকে অন্য বস্তু দেবে AI নিজেই তাই এর মানে হল যে যদি আমরা একটি নির্দিষ্ট নিরাপত্তা ক্লাসে দুটি অবজেক্ট নিই এবং আমরা দুটি অবজেক্টে যোগদান করি তাহলে এটি একই নিরাপত্তা ক্লাসের তৃতীয় অবজেক্ট তৈরি করবে এখন আসুন এই দৃঢ় অনুমানটি শিথিল করা যাক যেখানে আমরা ক্লাসের মধ্যে ইনফরমেশন ফ্লো করতে চাই না আমরা আরেকটি উদাহরণ দেখতে পাব যেখানে আমরা কেবলমাত্র একটি নিম্ন নিরাপত্তা শ্রেণী থেকে উচ্চতর নিরাপত্তা শ্রেণীতে তথ্য প্রবাহের অনুমতি দিই এবং এর বিপরীতে নয় যাতে আমরা আগে সংজ্ঞায়িত করেছি নিরাপত্তা শ্রেণী A1 থেকে AN নিম্ন থেকে উচ্চ পর্যন্ত এবং নিম্নরূপ ফ্লো অপারেশন সংজ্ঞায়িত করুন J এর A I এর A তে প্রবাহিত হয় শুধুমাত্র যদি J I এর থেকে কম বা সমান হয় এটি একটি নিম্ন শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীতে ইনফরমেশন ফ্লো এর অনুমতি দেবে একইভাবে যোগদানের সম্পর্কটি নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে AJ এর সাথে AI যোগ করলে আপনাকে AI দেবে যখন আপনি একটি উচ্চ নিরাপত্তা শ্রেণীর সাথে একটি নিম্ন নিরাপত্তা শ্রেণী থেকে তথ্য যোগদান করেন নেট ফলাফল একটি বস্তু উচ্চ নিরাপত্তা শ্রেণী তাই মনে রাখবেন যে এই উদাহরণের মাধ্যমে আমরা যা অর্জন করছি তা হল শুধুমাত্র নিম্ন থেকে উচ্চতর তথ্য প্রবাহ সুতরাং এটি এমন একটি বিষয় যা আপনি ভাবতে পারেন অনুমান করুন যে এমন একটি সংস্থা রয়েছে যার নিম্নলিখিত সুরক্ষা নীতি রয়েছে একজন ব্যবস্থাপকের তৈরি একটি নথি শুধুমাত্র কোম্পানির অন্যান্য পরিচালকরা পড়তে পারেন এবং কোনও কর্মী সেই নির্দিষ্ট নথিটি পড়তে সক্ষম হবেন না একজন কর্মী দ্বারা তৈরি করা নথি শুধুমাত্র সেই নির্দিষ্ট কোম্পানির অন্যান্য কর্মীরা পড়তে পারেন এবং কোনও ব্যবস্থাপকের সেই নির্দিষ্ট নথি পড়ার কোনও অ্যাক্সেস থাকা উচিত নয় আরও একটি তৃতীয় শ্রেণীর নথি যা পাবলিক ডকুমেন্ট হিসাবে পরিচিত তাই এই পাবলিক নথিগুলি ম্যানেজার এবং কর্মীদের উভয়ই পড়তে পারে এখন আপনাকে ভাবতে হবে যে আপনি এই নির্দিষ্ট কোম্পানির জন্য নিরাপত্তা ক্লাসগুলি কীভাবে সংজ্ঞায়িত করবেন কী এই বিশেষ নিরাপত্তা নীতি অর্জনের জন্য ফ্লো অপারেটর আরও এই বিশেষ নিরাপত্তা প্রবাহ নীতি অর্জনে যোগদানকারী অপারেটর কী হওয়া উচিত আমরা এখন ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের দিকে নজর দেব তাই MAC বা ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম হল একটি মাল্টি লেভেল সিকিউরিটি পলিসি বা একটি MLS পলিসির সবচেয়ে সাধারণ ফর্ম এই বিশেষ পলিসিতে আমরা চারটি এক্সেস ক্লাস সংজ্ঞায়িত করি এগুলো হল টপ সিক্রেট সিক্রেট কনফিডেনশিয়াল এবং আনক্লাসিফাইড সিস্টেমের প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট শ্রেণীবিভাগের স্তর দেওয়া হয় যা টপ সিক্রেট সিক্রেট কনফিডেনশিয়াল এবং আনক্লাসিফাইড হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে একইভাবে সেই সিস্টেমের ব্যবহারকারীর মতো প্রতিটি বিষয়কেও একটি নির্দিষ্ট ছাড়পত্রের স্তর দেওয়া হয় তাই উদাহরণ স্বরূপ যদি সেই সিস্টেমে একটি বিষয় X উপস্থিত থাকে তবে সেই বিষয়টি টপ সিক্রেট সিক্রেট কনফিডেনশিয়াল এবং আনক্লাসিফাইড এর উপর ভিত্তি করে একটি ছাড়পত্র পায় এই ছাড়পত্র এবং শ্রেণীবিভাগের স্তর আমরা তারপর কোন বিষয় কোন বস্তু অ্যাক্সেস করতে পারে সিদ্ধান্ত নিতে নিয়ম সংজ্ঞায়িত করতে পারেন সুতরাং MLS নীতি বেল লাপাদুলা মডেলের সবচেয়ে সাধারণ রূপগুলির মধ্যে একটি তাই এটি বেল এবং লাপাদুলা দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি 1974 সালে তৈরি করা হয়েছিল এই বিশেষ মডেলের উদ্দেশ্য হল যে তথ্যগুলি সাফ করা হয়েছে তাদের কাছে যাতে প্রবাহিত না হয় তা নিশ্চিত করা সেই স্তরে তাই বেল লাপাদুলা মডেল তিনটি বৈশিষ্ট্য বা তিনটি নিয়ম প্রদান করে তাই বেল লাপাদুলা মডেলটি অ্যাক্সেস নিয়ন্ত্রণের জন্য প্রথম মডেল যা আনুষ্ঠানিকভাবে সহকারীর নিরাপত্তা প্রমাণ করতে দেয় চারটি অ্যাক্সেস মোড আছে রিড রাইট এ্যাপেন্ড এবং এক্সিকিউট তাই এই চারটি এক্সেস মোড সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সংজ্ঞায়িত করা হয়েছে অন্য কথায় এই চারটি এক্সেস মোড ক্লিয়ারেন্স লেভেল এবং ক্লাসিফিকেশন লেভেলের জন্য সংজ্ঞায়িত করা হয়েছে তাই এটা বলা হবে যে একটি বিষয় নির্দিষ্ট ক্লিয়ারেন্স স্তর একটি নির্দিষ্ট শ্রেণীবিভাগ স্তরে বস্তু অ্যাক্সেস করতে পারে সুতরাং বেল লাপাদুলা মডেল তিনটি ভিন্ন বৈশিষ্ট্যকে সংজ্ঞায়িত করে এটি নো রিড আপ বা সিম্পল সিকিউরিটি প্রপার্টি বা এসএস প্রপার্টি হিসাবে পরিচিত এটি নো রাইট ডাউন বা স্টার প্রপার্টি নামে পরিচিত একটি দ্বিতীয় প্রপার্টিকেও সংজ্ঞায়িত করে এবং অবশেষে এটি ডিস্ক্রিশনারি সিকিউরিটি প্রপার্টিকে সংজ্ঞায়িত করে যা অ্যাক্সেস ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে প্রতিটি অ্যাক্সেসের মধ্যস্থতা করে তাই আসুন দেখি এই দুটি নীতি কী নো রিড আপ এবং নো রাইট ডাউন নো রিড আপ দিয়ে মূলত এটিই হয় আসুন আমরা বলি যে আপনার কাছে কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স লেভেল সহ একটি বিষয় রয়েছে তাই নো রিড আপ এর অর্থ এই যে এই বিষয়টি উচ্চ শ্রেণিবিন্যাসের স্তরের কোনো বস্তু পড়তে পারে না তাই উদাহরণস্বরূপ এই বিষয়টি কোনো সিক্রেট অবজেক্ট বা কোনো টপ সিক্রেট অবজেক্ট পড়তে সক্ষম হবে না অন্যদিকে এই বিষয়ের কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স লেভেল রয়েছে এমন সমস্ত বস্তুকে পড়তে পারে যা সিক্রেট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় এবং সেইসাথে অশ্রেণীবদ্ধ সমস্ত বস্তু পড়তে পারে আমরা দেখি যে তথ্য প্রবাহ শুধুমাত্র নিম্ন শ্রেণীবিভাগ স্তর থেকে উচ্চ শ্রেণীবিভাগ স্তরে সীমাবদ্ধ এবং উল্টোটা নয় অতিরিক্তভাবে বেল লাপাদুলা মডেলটিও রয়েছে দ্বিতীয় প্রপার্টি যা নো রাইট ডাউন নামে তাই এই বিশেষ প্রপার্টিটির অর্থ হল যে যখন কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স স্তর সহ একটি বিষয় কনফিডেনশিয়াল লেভেল বা সিক্রেট লেভেল বা টপ সেক্রেট লেভেল বস্তু লিখতে পারে এটি কোন অশ্রেণীবদ্ধ বস্তুতে লিখতে সক্ষম হবে না এখন এই বিশেষ প্রপার্টিটি বোঝা একটু কঠিন মূলত আমরা এখানে যা সীমাবদ্ধ করছি তা হল যে একটি নির্দিষ্ট ক্লিয়ারেন্স লেভেল সহ একজন ব্যবহারকারী এমন বস্তুর অধিকার করতে পারে না যা নিম্ন শ্রেণীবিভাগ স্তরে রয়েছে অন্য দিকে এই নির্দিষ্ট বিষয় একটি উচ্চ শ্রেণীবিভাগ স্তরে সব বস্তু লিখতে পারেন এখন এই বিশেষ স্লাইডে আমরা দেখব কেন বেল লাপাদুলা মডেলটি নো রাইট ডাউনকে সংজ্ঞায়িত করে। আসুন আমরা ধরে নিই যে আমাদের এখানে একটি প্রক্রিয়া রয়েছে যার একটি কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স রয়েছে। এর অর্থ এই নির্দিষ্ট প্রক্রিয়াটি এমন বস্তুগুলি পড়তে পারে যেগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে কনফিডেনশিয়াল ভাবে। এখন আমরা ধরে নিই যে এই প্রক্রিয়াটি একটি ম্যালওয়্যার বা একটি ট্রোজান দ্বারা সংক্রামিত কারণ আমরা জানি যখন এই ট্রোজানটি কার্যকর করে তখন এটি তার মূল প্রক্রিয়ার সমস্ত সুযোগ সুবিধাগুলি উত্তরাধিকার সূত্রে পায় এই ক্ষেত্রে ট্রোজান কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স এর সাথে চলবে। সুতরাং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে বেল লাপাদুলা মডেলটি নিম্ন শ্রেণীবিভাগের স্তরে থাকা ফাইলগুলিতে লিখতে বাধা দেয় এটি উচ্চ শ্রেণীবিভাগের স্তরে ফাইলগুলিতে লিখতে বাধা দেয় না তাই এর অর্থ কনফিডেনশিয়াল ক্লিয়ারেন্স সহ বিষয়ের উপর ফাইলগুলি লিখুন যা সিক্রেট বা টপ সেক্রেট তবে এই বিষয়টি অন্য ফাইলগুলি পড়তে সক্ষম হবে না তাই বেল লাপাদুলা মডেলে এই বিশেষ নিয়মটি যোগ করা হয়েছে যাতে নিরাপত্তার একটি আনুষ্ঠানিক প্রমাণ অর্জন করা যায় বেল লাপাদুলা মডেলটি যে তৃতীয় প্রপার্টিটি সংজ্ঞায়িত করে তা হল ডিএস প্রপার্টি যা ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোলকে বোঝায় তাই এটি যা বলে যে যদিও আপনার কাছে একটি বাধ্যতামূলক অ্যাক্সেস নিয়ন্ত্রণ বা একটি MAC স্তর সংজ্ঞায়িত করা আছে তবুও আপনার একটি ডিসক্রিশনারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ থাকা উচিত আপনার সিস্টেমে মেকানিজম মূলত MAC নিয়মগুলি ডিসক্রিশনারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলিকে ওভাররাইট করে একজন ব্যবহারকারী অননুমোদিত ব্যক্তিদের ডেটা দিতে পারে না এখন ডিসক্রিশনারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতির বিষয়বস্তু হল একটি নথিতে অ্যাক্সেস মঞ্জুর করতে পারে যা তার মালিকানাধীন অন্য ব্যক্তির কাছে তবে এটি শুধুমাত্র অনুমতি দেওয়া যেতে পারে যদি MAC নিয়মগুলি বোঝানো হয় তাই উদাহরণ স্বরূপ বলুন যে একটি নির্দিষ্ট বিষয় একটি টপ সেক্রেট হিসাবে ক্লিয়ারেন্স লেভেল তাই এর মানে হল যে সেই নির্দিষ্ট বিষয় দুটি ফাইল পড়তে বা লিখতে পারে যা টপ সিক্রেট হিসেবে চিহ্নিত এখন বেল লাপাডুলা মডেলে উপস্থিত ডিসক্রিশনারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ অনুমতি দেবে যে এই বিশেষ টপ সিক্রেট ব্যবহারকারী অন্যকে অধিকার প্রদানের জন্য অ্যাক্সেস ম্যাট্রিক্স ব্যবহার করতে পারে সুতরাং এর অর্থ কী ডিসক্রিশনারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বিশেষ ব্যবহারকারীর অধিকার প্রদান করতে পারে অন্যান্য ব্যবহারকারীদের কাছে টপ সিক্রেট অবজেক্ট তবে যেহেতু MAC নিয়মগুলিও পূরণ করতে হবে তা হল নো রাইট ডাউন এবং এটি নো রিড আপ এবং নো রাইট ডাউন এর অর্থ এই যে এই নির্দিষ্ট ব্যবহারকারী শুধুমাত্র সেই বিষয়গুলিতে অ্যাক্সেস মঞ্জুর করে যা একই টপ সিক্রেট লেভেলে আছে সুতরাং উদাহরণস্বরূপ এই বিষয়টি অশ্রেণীবদ্ধ হিসাবে চিহ্নিত করা অন্য একটি বিষয়কে পড়ার অ্যাক্সেস দিতে সক্ষম হবে না তাই আমি টপ সিক্রেটের ক্লিয়ারেন্স লেভেল সহ বিষয় এমন অন্য বিষয়কে একটি নথি পড়ার অ্যাক্সেস দিতে সক্ষম হব না যার একটি ক্লিয়ারেন্স লেভেলে অশ্রেণীবদ্ধ আছে তাই এটি নিশ্চিত করবে যে সিস্টেমে বিচক্ষণ অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা উপস্থিত থাকা সত্ত্বেও বাধ্যতামূলক অ্যাক্সেস নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলি বিভিন্ন ক্লিয়ারেন্স লেভেলে জুড়ে তথ্যের অননুমোদিত প্রবাহ রোধ করবে বেল লাপাডুলা মডেলের সীমাবদ্ধতাগুলি নিম্নরূপ প্রথমে আপনি লক্ষ্য করেছেন যে বেল লাপাদুলা মডেল কনফিডেন্সিয়াল ছাড়পত্র সহ একজন ব্যবহারকারীকে কনফিডেন্সিয়াল বা টপ সিক্রেট হিসাবে চিহ্নিত দুটি ফাইল লেখার অনুমতি দেয়। এখন এটি হতে পারে অখণ্ডতার সমস্যা বেল লাপাডুলা মডেলটি শুধুমাত্র কনফিডেন্সিয়াল এর সাথে সম্পর্কিত এটি সঠিক অবস্থানের স্তরের সাথে সঠিক ক্লিয়ারেন্স স্তরের অধিকারী নথিগুলি অ্যাক্সেস করার অনুমতি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। বেল লাপাডুলা মডেলের আরেকটি সীমাবদ্ধতা হল যখন স্তরের পরিবর্তন হয় আসুন ধরে নিই যে একজন ব্যবহারকারীর কাছে একটি নির্দিষ্ট কোম্পানির কনফিডেন্সিয়াল ছাড়পত্র রয়েছে এখন মাঝে মাঝে ধরা যাক যে ব্যবহারকারী কোম্পানি ছেড়ে চলে যায় তাহলে কি এটি হওয়া উচিত যে ব্যবহারকারীর টপ সিক্রেট থেকে একটি অশ্রেণীবদ্ধ ক্লিয়ারেন্সে চলে যাওয়া উচিত যাতে এটি গোপনীয়তার লঙ্ঘনের দিকে পরিচালিত করতে পারে এর অর্থ এই যে কোম্পানিতে উপস্থিত শীর্ষ গোপন তথ্য এখন অশ্রেণীবদ্ধ ব্যবহারকারীদের দ্বারা অ্যাক্সেস করা হয় তাই বেল লাপাডুলা মডেল এই লঙ্ঘন সনাক্ত করতে সক্ষম হবে না তাই যখনই স্তরের পরিবর্তন হবে তখন একটি অতিরিক্ত নিয়মের প্রয়োজন হবে এটি অর্জনের জন্য একটি অতিরিক্ত নিয়ম রয়েছে যা ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টি নামে পরিচিত যা বেল লাপাডুলা মডেলের জন্য সংজ্ঞায়িত করা হয়েছে ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টির দুটি রূপ রয়েছে স্ট্রং ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টি এবং উইক ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টি একটি স্ট্রং ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টি সংজ্ঞায়িত করা হয় যে বিষয়গুলি এবং অবজেক্টগুলি সিস্টেমের জীবদ্দশায় লেবেল পরিবর্তন করে না যদি নির্দিষ্ট বিষয়ের টপ সিক্রেটের ক্লিয়ারেন্স থাকে তাহলে একটি নির্দিষ্ট বিষয় সিস্টেমের পুরো সময়কালের জন্য একটি টপ সিক্রেট ক্লিয়ারেন্সে থাকবে আরও অনুরূপভাবে যদি কোনও বস্তুকে কনফিডেন্সিয়াল হিসাবে সংজ্ঞায়িত করা হয় তবে বস্তুটি সিস্টেমের পুরো জীবনকালের জন্য কনফিডেন্সিয়াল থাকবে তাই একটি উইক ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টিকে নিম্নোক্ত বিষয় হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং বস্তুগুলি এমনভাবে লেবেল পরিবর্তন করে না যা এর আত্মাকে লঙ্ঘন করে নিরাপত্তা নীতি মূলত এই উইক ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টিটি আমাদের বিষয়গুলিকে সংজ্ঞায়িত করা উচিত এবং অবজেক্টগুলি স্তর পরিবর্তন করতে পারে যাতে বেল লাপাডুলা বৈশিষ্ট্যগুলি লঙ্ঘন না হয় এই স্ট্রং ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টির সাথে সিস্টেমের সুরক্ষা প্রমাণ করার সময় দুর্বলের সাথে সুরক্ষা প্রমাণ করে ট্র্যাঙ্কুইলিটি প্রপার্টি অনেক বেশি কঠিন হয়ে ওঠে বেল লাপাডুলা মডেলের আরেকটি সীমাবদ্ধতা হল গোপন চ্যানেলগুলির ক্ষেত্রে তাই আসুন আমরা বলি যে আপনার কাছে এই বিশেষ প্রক্রিয়াটি রয়েছে যা কনফিডেন্সিয়াল ছাড়পত্রের সাথে চলছে এখন বেল লাপাডুলা মডেলটি নিশ্চিত করবে এই নির্দিষ্ট প্রক্রিয়া বা যেকোনো চলমান ট্রোজান এই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে তথ্য স্থানান্তর করা হয় না যা গোপনীয় স্তরে অশ্রেণীবদ্ধ তবে বেল লাপাডুলা মডেল থাকা সত্ত্বেও যোগাযোগ এখনও ঘটতে পারে তাই যা কভার্ট চ্যানেল হিসাবে পরিচিত সুতরাং কভার্ট চ্যানেলগুলি মূলত যোগাযোগের জন্য একটি চ্যানেল যা ডিজাইনের উদ্দেশ্যে নয় উদাহরণস্বরূপ ব্যবহারকারীর পেজ ফল্ট ফাইল লক ক্যাচ মেমরি ব্রাঞ্চ প্রেডিক্টের এবং আরও অনেক কিছু কভার্ট চ্যানেল হিসাবে ব্যবহার করা যেতে পারে তাই এই চ্যানেলগুলি অত্যন্ত শোরগোল হলেও বেল লাপাডুলা মডেল বা অন্য কোনো এমএলএস মডেল ক্রিসেন্ট থেকে অনুপ্রাণিত এক শ্রেণিবিন্যাস স্তর থেকে অন্য অননুমোদিত শ্রেণিবিন্যাসের স্তরে তথ্য স্থানান্তর করতে এখনও ব্যবহার করা হবে পরবর্তী বক্তৃতায় আমরা একটি কভার্ট চ্যানেলের উদাহরণ দেখব এবং এটিও দেখব যে কীভাবে একটি কভার্ট চ্যানেল অনুশীলনে কাজ করে তাই এখন একটি এমএলএস মডেলের আরেকটি উদাহরণ দেখব যাতে এটি বিবা মডেল নামে পরিচিত এবং মূলত এটি হল বেল লাপাডুলা মডেলটি উল্টোদিকে যখন বেল লাপাডুলা মডেলটি শুধুমাত্র গোপনীয়তার সাথে উদ্বিগ্ন এবং অখণ্ডতার বিষয়ে মাথা ঘামায় না অন্যদিকে বিবা মডেল প্রধানত সততার সাথে সম্পর্কিত তাই বিবা মডেলের প্রধান ভূমিকা হল অননুমোদিত ব্যবহারকারীদের একটি বস্তুতে পরিবর্তন করা থেকে বিরত রাখা বিবা প্রপার্টিটি 1975 সালে কেনেথ জে বিবা দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং এটি ডিএস নিয়ম ছাড়াও দুটি নিয়ম সংজ্ঞায়িত করে প্রথম নিয়মটি কোন পড়া বা সিম্পল ইন্টিগ্রিটি থিওরেম নয় যখন দ্বিতীয় নিয়মটি কোন লেখা বা তারকা অখণ্ডতা উপপাদ্য নয় তাই সিম্পল ইন্টিগ্রিটি থিওরেম এর সাহায্যে একটি নির্দিষ্ট ক্লিয়ারেন্স সহ একটি নির্দিষ্ট বিষয় একটি ক্লিয়ারেন্সে থাকা বস্তুগুলি পড়তে পারে এটি একই ক্লিয়ারেন্সে অবজেক্টগুলিকেও পড়তে পারে এবং এটি কম ক্লিয়ারেন্সে অবজেক্টগুলিতেও পড়তে পারে সুতরাং আপনি ইনফরমেশন ফ্লো এর পাথ দেখতে পাচ্ছেন ইনফরমেশন ফ্লো একটি উচ্চতর ছাড়পত্রের স্তর থেকে নিম্ন ক্লিয়ারেন্স স্তরে যেতে পারে অন্যদিকে বিবা প্রপার্টি যা অনুমতি দেয় না তা হল নো রিড আপ এবং নো রাইটিং আপ অন্য কথায় বিবা মডেল একটি নিম্ন স্তর থেকে একটি উচ্চ স্তরে তথ্য প্রবাহ প্রতিরোধ করবে তাহলে কেন বিবা মডেলটি পড়তে বাধা দেয় মূলত যদি পড়ার অনুমতি দেওয়া হয় তবে নিম্ন অখণ্ডতা নথি দ্বারা একটি উচ্চতর সততা বস্তু সংশোধন করা যেতে পারে উদাহরণস্বরূপ আসুন আমরা বলি যে আমাদের সাধারণ ক্যাপ্টেন এবং প্রাইভেট এর মতো একটি শ্রেণিবিন্যাস রয়েছে তাই আপনি যখন এটিতে বিবা মডেল প্রয়োগ করেন যা একটি নথি যা দ্বারা তৈরি করা হয়েছে আসুন আমরা বলি সাধারণটি নিম্ন স্তরের সমস্ত বিষয়ের কাছে পাঠযোগ্য হওয়া উচিত আরও বিবা মডেলটি কোন রিড ডাউন না করার জন্য প্রপার্টিকে সংজ্ঞায়িত করে তাই এর অর্থ হল ক্যাপ্টেনদের দ্বারা তৈরি একটি ফাইল জেনারেল দ্বারা পড়তে পারে না তাই বিবা মডেলটি বেশ কয়েকটি অপারেটিং সিস্টেমে গৃহীত হয়েছে মূলত এটি নিশ্চিত করবে যে সিস্টেম ফাইলগুলি সিস্টেমের সমস্ত ব্যবহারকারীদের দ্বারা পড়তে পারে তবে সিস্টেম ফাইলগুলি সুবিধাবঞ্চিত ব্যবহারকারীদের মধ্যে সংশোধন করা যাবে না এই কোর্সের পরবর্তী বক্তৃতায় আমরা কভার্ট চ্যানেলগুলি সম্পর্কে আরও বিশদ দেখব আমরা একটি ক্যাশে গোপন চ্যানেলের একটি উদাহরণ নেব এবং দেখব কীভাবে তথ্য অননুমোদিত উপায়ে এক সত্তা থেকে অন্য সত্তায় প্রবাহিত হতে পারে ধন্যবাদ